নমস্কার এবং প্রাথমিক বৈদ্যুতিক বর্তনী কোর্সে স্বাগত আমি আঙ্কুশ শর্মা আমি ভারতীয় প্রযুক্তি সংস্থান কানপুর এর বৈদ্যুতিক যন্ত্রবিজ্ঞান বিভাগে কর্মরত আমার শিক্ষকতা ছাড়াও তথ্যপ্রযুক্তি দপ্তরে 18 বছরের অভিজ্ঞতা আছে সুতরাং আজ আমরা প্রথমিক বৈদ্যুতিক বর্তনীর কিছু মূল ধারনা সম্পর্কে আলোচনা করবো আমি চেষ্টা করবো শেখাতে কেন এই বিশেষ বিষয়টি প্রয়োজন সুতরাং বিস্তারিত যাবার আগে প্রথম এই প্রশ্নটি তোমরা জিজ্ঞাসা করতে পারো কেন আপনি এই বিশেষ বিষয়টি পড়াতে চান যদিও তড়িৎ ও চুম্বকত্ব সম্পর্কে মানুষের জ্ঞান বহু বছরের তাও প্রযুক্তিগত দৃষ্টিভঙ্গি বা আমরা বলতে পারি তড়িৎ ও চুম্বকত্বের ধারনাসঙ্গত পরিকল্পনা উনিশ শতাব্দীর আগে পর্যন্ত উন্নতি লাভ করেনি সুতরাং যখন ভোল্টা এবং গাল্ভানি এর মত বিজ্ঞানীরা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ তৈরি করার ধারনা বিকশিত করলেন তখন বিদ্যুৎ এর প্রাথমিক ধারনার চিত্রটি সামনে এলো অন্যান্য বিজ্ঞানীরা যেমন হেনরি ইনডাক্শন এর ধারনা দিলেন এবং 1873 এর কাছাকাছি ম্যাক্সওয়েল এর সমীকরণ যেটা ছিল পূর্ব প্রকাশিত সমস্ত তড়িৎ ও চুম্বকত্ব সম্পর্কে গবেশনার সংকলন এখন যদি তোমরা ম্যাক্সওয়েল এর বিদ্যুৎ ও চুম্বকত্ব সমীকরণের দিকে তাকাও দেখেতে পাবে তাঁরা বেশিরভাগই বৈদ্যুতিক ক্ষেত্র নিয়ে কথা বলেছেন এবং তোমরা যদি বাণিজ্যিক স্বার্থর দিকে দেখো সেখানে দেখবে ভোল্টেজ ও কারেন্ট বেশি সুতরাং সেইজন্য আমরা প্রাথমিক বৈদ্যুতিক বর্তনী নিয়ে আগ্রহী এখানে আমরা বৈদ্যুতিক ক্ষেত্রের বিশ্লেষণ থেকে ভোল্টেজ ও কারেন্ট এর বিশ্লেষণ নিয়ে বেশি আগ্রহী সুতরাং এই বিশেষ কোর্সটিতে আমরা প্রাথমিক বর্তনী সম্পর্কে বোঝার চেষ্টা করবো এবং বিশ্লেষণ করার চেষ্টা করবো তড়িৎশক্তি ও তার চুম্বকত্ব সম্পর্কে এবং ভোল্টেজ ও কারেন্ট এর সঙ্গে তার সম্পর্ক সুতরাং এখন আমরা কোর্সের বিষয়বস্তু গুলি দেখে নেবো প্রথম সপ্তাহে আমরা আলোচনা করবো বর্তনীর প্রাথমিক উপাদান সম্পর্কে এবং দ্বিতীয় সপ্তাহে আমরা আলোচনা করবো মেস ও নোড সম্পর্কে যেহেতু আমরা জানি নেটওয়ার্ক থিওরেম খুব গুরুত্বপূর্ণ তাই পরবর্তী দুটি সপ্তাহ আমরা নেটওয়ার্ক থিওরেমের জন্য দেব তারপরে আমরা আলোচনা করবো প্রথম অর্ডার ও দ্বিতীয় অর্ডার নেটওয়ার্ক নিয়ে ল্যাপলাস ট্রান্সফর্ম ও তার প্রয়োগ নিয়ে আলোচনা করবো ষষ্ঠ সপ্তাহে সপ্তম সপ্তাহে আমরা ল্যাপলাস ট্রান্সফর্ম দিয়ে বর্তনীর বিশ্লেষণ করবো অষ্টম সপ্তাহে আমরা আলোচনা করবো টু পোর্ট নেটওয়ার্ক নিয়ে এবং যেহেতু বৈদ্যুতিক বর্তনীর সাইনোসয়ডাল নিয়ে আলোচনাও একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই আমরা কমপক্ষে দুটি সপ্তাহ সাইনোসয়ডাল স্টেডি স্টেট নিয়ে আলোচনা করবো তারপর আমরা দেখব তড়িৎ শক্তির সঙ্গে অন্যান্য সিস্টেমের সম্পর্ক এখানে আমরা প্রতিষ্ঠা করবো তড়িৎ শক্তি এবং অনুরূপ সিস্টেমের মধ্যে সাদৃশ্য এবং শেষমেশ কথা বলবো স্টেট ভেরিয়েবেল এ্যনালিসিস নিয়ে যে সহায়িকা বই গুলি তোমরা দেখতে পার চার্লস আলেকজান্দার এবং ম্যাথিউ সাদিকু এর লেখা "Fundamentals of Electric Circuits" ভ্যান ভ্যালকেনবার্গ এর লেখা "Network Analysis" এবং ডি রায় চৌধুরী D Roy Choudhury এর লেখা "Network and Systems" এখন এই সেশনে আমরা বৈদ্যুতিক বর্তনীর প্রাথমিক ধারণা সম্পর্কে আরও বেশি আলোচনা করবো তো সেই ধারণা গুলি কি প্রথমে আমরা বৈদ্যুতিক বর্তনী সম্পর্কে আলোচনা করি বৈদ্যুতিক বর্তনীর আর কিছুই না সেটা হল বৈদ্যুতিক উপাদান গুলির আন্তঃসংযোগ তোমরা ধরে নিতে পারো একটা ফ্ল্যাশ লাইট যেখানে আছে শুধুমাত্র একটি ভোল্টেজ উৎস একটি ল্যাম্প এবং কিছু তার তো এটা হল একটা সাধারণ বৈদ্যুতিক বর্তনী কিন্তু বাস্তবে তোমরা এরকম সাধারণ বর্তনী দেখতে পাবে না বরং তোমরা দেখতে পাবে বহু উপাদান সহযোগে জটিল বর্তনী সুতরাং এই কোর্সে আমরা বর্তনীকে বিশ্লেষণ করার চেষ্টা করবো তার চারিত্রিক গুণাবলীর মাধ্যমে চারিত্রিক গুণাবলী পড়াশোনা করার প্রয়োজন কেন কারণ আমাদের বুঝতে হবে একটা বর্তনী একটি প্রদত্ত ইনপুট এ কিভাবে সাড়া দেয় তোমরা দেখতে পাবে যেতোমরা যখন একটা নির্দিষ্ট নেটওয়ার্ক এ ইনপুট দেবে তখন এটা সাড়া দেবে তোমার প্রদত্ত ইনপুটের উপর নির্ভর করে সুতরাং যেভাবেই হোক আমাদের ইনপুট এবং রেসপন্স এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে এবং তখন আমরা দেখতে পাবো বর্তনীর বিভিন্ন উপাদান গুলি কিভাবে প্রতিক্রিয়া করছে এখন আধান সম্পর্কে আলোচনা করা যাক আধান কি আধান হল পারমাণবিক কণা যেটা দিয়ে পদার্থ তৈরি তার বৈদ্যুতিক ধর্ম সুতরাং তোমরা তোমাদের চারপাশে যদি কিছু দেখো তোমরা দেখতে পাবে সেগুলি অণুর সমষ্টি এবং অণুগুলি পরমাণুর সমষ্টি প্রতিটি অণুর ভিতরে আছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন electrons protons and neutrons সুতরাং প্রত্যেকটি অণু তিনটি মুখ্য উপাদান সংযোগে গঠিত সেগুলি হল ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনelectrons protons and neutrons তড়িৎ আধান হল সমস্ত বৈদ্যুতিক ঘটনা বর্ণনা করার মুখ্য বিষয় তোমরা জানো ইলেকট্রন হল ঋণাত্মক আধান বিশিষ্ট কণা যেখানে প্রোটন হল ধনাত্মক আধান বিশিষ্ট কণা প্রতিটি ইলেকট্রনের আধান হল 160210 19 কুলম্ব কারণ তড়িৎ আধান পরিমাপ করা হয় কুলম্ব দিয়ে এখন অন্যদিকে প্রোটন ধনাত্মক আধান বিশিষ্ট কণা এবং এটির আধান ইলেকট্রনের আধানের সঙ্গে একই শুধু একটি ধনাত্মক চিহ্ন বিশিষ্ট যেটা হল 160210 19 এখন যদি তুমি প্রশ্ন কর যে কিভাবে বের করবে এক কুলম্ব আধানে কতগুলি ইলেকট্রন আছে তাহলে তোমাকে ভাগ করতে হবে 1 কে 160210 19 দ্বারা তুমি পেয়ে যাবে 1 কুলম্ব আধানে কতগুলি ইলেকট্রন আছে যেটা হল 6241018 এখন বৈদ্যুতিক আধান সংরক্ষণ সুত্র মেনে চলে যেটা বলছে আধান সৃষ্টি বা ধ্বংস করা যায় না এখন তাহলে বৈদ্যুতিক কারেন্ট সম্পর্কে আলোচনা করা যাক যেহেতু বৈদ্যুতিক কারেন্ট আধান থেকে তৈরি হয় যা একটি নির্দিষ্ট পদার্থ দিয়ে প্রবাহিত হয় এই চিত্রেব্যাটারি তড়িৎ চালক বল হিসাবে কাজ করছে এখন একটি পরিবাহী তার ব্যাটারির সঙ্গে যুক্ত করলে সেটির দ্বারা ইলেকট্রন গুলি একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হতে থাকবে এই আধানের প্রবাহ ইলেকট্রিক কারেন্ট এর ঘটনাটিকে সৃষ্টি করবে যদিও কোনো ধাতব পরিবাহির মধ্যে দিয়ে কারেন্ট তৈরি হয় ইলেকট্রন এর প্রবাহের জন্য তবুও সাধারণত এটাকে মোট ধনাত্মক আধানের প্রবাহ হিসাবেই ধরা হয় সুতরাংতুমি যদি চিত্রে দেখ তুমি দেখতে পাবে কারেন্টের প্রবাহের দিক ইলেকট্রনের প্রবাহের দিকের বিপরীতে এটা হল প্রচলিত তড়িৎ প্রবাহের দিক যেটা আমরা ইলেকট্রিক কারেন্ট বর্ণনা করার সময় ব্যবহার করব এখন যেহেতু তড়িৎ প্রবাহকে নির্ধারণ করা যায় একক সময়ে আধানের পরিবর্তন দ্বারা তো তোমরা খুব সহজ ভাবেই বলতে পারো Idqdt একক সময়ে একটি নির্দিষ্ট তলের মধ্যে দিয়ে যে পরিমান আধান প্রবাহিত হয় তাকেই বলা হয় তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহকে প্রকাশ করা হয় অ্যাম্পিয়ার দ্বারা এবং এক অ্যাম্পিয়ার মানে প্রতি সেকেন্ডে এক কুলম্ব এখনযদি তোমাকে প্রশ্ন করা হয় একটি নির্দিষ্ট তলের মধ্যে দিয়ে t0 থেকে t সময়ের মধ্যে কত পরিমাণ আধান প্রবাহিত হল তখন তুমি খুব সহজেই মূল্যায়ন করতে পারবে উপরের কারেন্টের সমীকরণকে সমাকলনের মাধ্যমে তো তুমি পাচ্ছো Q যেটা হল Q≜t0tidt এখন কিছু উদাহরণ দেওয়া যাক যাতে এই ধারণাটা আরও পরিষ্কার হয় একটা উদাহরন নেওয়া যাক 4600 ইলেকট্রন এর মধ্যে কত পরিমাণ আধান আছে এখন যেহেতু তোমরা জানো একটি ইলেকট্রন এর আধান 160210 19 তাই 4600 ইলেকট্রনের জন্য মোট আধান হবে খুব শজ ভাবেই 4600 160210 19 তো উত্তর টি হল 763910 16 কুলম্ব এখন এর বিপরীতে যদি তোমাকে প্রশ্ন করা হয় 6 মিলিয়ান প্রোটনে কত পরিমাণ আধান আছে তখন তোমাকে সতর্ক থাকতে হবে যেহেতু প্রোটনের আধান হল 160210 19 এখন 6 মিলিয়ান প্রোটনের জন্য 160210 19 গুন করতে হবে তার মানে প্রতি প্রোটনে কুলম্ব আধানকে 6106 দ্বারা গুন করতে হবে তো উত্তরটি হল 961210 13 কুলম্ব এখন আমাদের আরও একটি উদাহরণ নেওয়া যাক ধরাযাক কোনো প্রান্ত দিয়ে মোট আধান প্রবেশ করছে q5tsin 4πt মিলি কুলম্ব তাহলে কারেন্ট কত হবে যেহেতু তোমরা জানো কারেন্ট idqdt তো তোমাকে q কে t এর সাপেক্ষে অবকলন করতে হবে তাহলে পাওয়া যাবে ddt5tsin 4πt যেটা হল 5sin 4πt 20πtcos 4πt এটা হল কুলম্ব আধানের অবকলন এখন আমাদের t05 সেকেন্ডে কারেন্ট বের করতে হবে তারমানে কারেন্ট এর মান যা পাওয়া গেছে সেই সমীকরণে t এর জায়গায় 05 বসিয়ে সমাধান করতে হবে তো এখানে আমরা পাবো কারেন্ট i 3142mA এখন আধানের পরিবর্তে যদি কারেন্ট দেওয়া থাকে যা এই উদাহরণ এ বলা আছে i3t2 t A এখন আমাদের নির্ধারণ করতে হবে একটি বৈদ্যুতিক প্রান্তের মধ্যে দিয়ে মোট কত আধান প্রবেশ করছে t1 সেকেন্ড থেকে t2 সেকেন্ড এর মধ্যে সমাধান করতে গেলে তোমাকে t1 সেকেন্ড থেকে t2 সেকেন্ড সময়ের মধ্যে কারেন্টের মানকে সমাকলন করতে হবে যদি তুমি I এর মান 3t2 t বসিয়ে সমাধান কর তাহলে তুমি 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে কতটা আধান প্রবেশ করছে ঐ প্রান্ত দিয়ে তার মান পেয়ে যাবে যেটা হল এক্ষেত্রে 55 কুলম্ব এখন ভোল্টেজ সম্পর্কে আলোচনা করা যাক ইলেকট্রনকে একটি নির্দিষ্ট দিকে চালনা করতে শক্তির স্থানান্তর বা কার্জের প্রয়োজন তো এই শক্তি কে সরবরাহ করবে এই শক্তি সরবরাহ করবে বাইরে থেকে ব্যাটারির দ্বারা প্রদত্ত তড়িৎচালাক বল সুতরাং ইলেকট্রনটিকে এক দিক থেকে অন্য দিকে চালনা করতে ব্যাটারি ইলেকট্রনের উপর কার্জ করবে এই তড়িৎচালাক বলটি ভোল্টেজ বা বিভব প্রভেদ নামেও পরিচিত এখন তুমি ভোল্টেজকে কিভাবে নির্ধারণ করবে একক আধানকে কোনো পদার্থের মধ্যে দিয়ে চালনা করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলে ভোল্টেজ চিত্রে দেখানো হয়াছে একটি পদার্থ যার দুটি প্রান্ত আছে একটি ধনাত্মক এবং অন্যটি ঋণাত্মক একটি প্রান্ত a এবং অন্যটি b নামে চিহ্নিত সুতরাং বিভব প্রভেদ যেটা হল ভোল্টেজ হল vab এখন vab এর মান বের করতে হবে কি করবে তোমরা তোমাদের বের করার চেষ্টা করতে হবে a থেকে b তে একক আধানকে চালিত করতে ব্যাটারি কতটা কার্জ সম্পন্ন করছে যেটা পদার্থটির সঙ্গে বাহ্যিক ভাবে যুক্ত আছে সুতরাং এটাকে কিভাবে গাণিতিক ভাবে প্রকাশ করা যায় vab হল আর কিছুই না dwdq এক্ষেত্রে সম্পন্ন কার্জকে একক আধান দিয়ে ভাগ করা হয়াছে সেইজন্য আমারা এটাকে dq হিসাবে প্রকাশ করেছি এখন vab প্রকাশ করা হয় ভোল্ট দ্বারা শক্তি প্রকাশ করা হয় জুল দ্বারা এবং q হল আধান যেটা সাধারানত প্রকাশ করা হয় কুলম্ব দ্বারা এখন এক ভোল্টকে কিভাবে নিরধারণ করা যাবে ভোল্ট হল প্রতি কুলম্বে এক জুল যেমন প্রতি কুলম্বে এক নিউটন মিটার হল এক জুল যেটা কিছুই না হল এক নিউটন মিটার এখন ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্নের একটা নিজস্ব গুরুত্ত আছে কারণ যখন তুমি চিহ্ন পরিবর্তন করবে তখন তুমি ঠিক বিপরীত vab পাবে সুতরাং যদি তুমি চিত্রে প্রান্ত গুলিতে ধনাত্মক চিহ্ন কে ঋণাত্মক চিহ্ন দিয়ে এবং ঋণাত্মক চিহ্ন কে ধনাত্মক চিহ্ন দিয়ে প্রতিস্থাপিত করো তাহলে আগে আমরা vab এর যে মান বের করেছিলাম এখন ঠিক তার বিপরীত মান পাবো এখন যদি তুমি যদি vab কে এইভাবে প্রকাশ না করে vba রূপে প্রকাশ করতে চাওতাহলে কিভাবে করবে তুমি বলতে পারো vab হলো vba এর ঠিক বিপরীত সুতরাং তুমি মূলত প্রান্ত গুলির অদলবদল করছো এবং অবশেষে তুমি যেটা পাচ্ছো সেটা হলো আগের চিত্রে যেটা দেখানো হয়েছিল তার বিপরীত সুতরাং বর্তনী তত্তে আমরা সাধারাণত প্রকাশ করি ভোল্টেজ ও কারেন্ট যতক্ষণ না পর্যন্ত এটা নির্দিষ্ট করা থাকছে কারণ এগুলি বর্তনী তত্ত্বের মৌলিক উপাদান এখন এটা কখনই নয় যে আমরা সবসময় আউটপুট হিসাবে ভোল্টেজ ও কারেন্ট কেই পাবো কখনও কখনও আমাদের ক্ষমতা ও শক্তি কেও দরকার আউটপুট হিসাবে সুতরাং ব্যবহারিক ক্ষেত্রে আমাদের জানতে হবে একটি যন্ত্র কতটা ক্ষমতা সহ্য করতে পারে কারণ আমরা যখন বিদ্যুৎ বিল দিতে যাবো তখন আমরা কত ইউনিট খরচ করেছি তার উপর ভিত্তি করে বিল দেবো এক ইউনিট মানে এক কিলো ওয়াট ঘণ্টা ক্ষমতার সঙ্গে যদি বিদ্যুৎ খরচা করার সময়কে গুন করা হয় তাহলে পাওয়া যাবে এক কিলো ওয়াট ঘণ্টা সুতরাং আমাদের মাঝেমধ্যে ক্ষমতার হিসাব নিকাশও করতে হয় একটা নির্দিষ্ট সময়ে কতটা শক্তি খরচা করেছো সেটা জানার জন্যও শক্তি নির্ধারণ করতে গেলে তোমাকে গুন করতে হবে ক্ষমতার সঙ্গে ক্ষমতা ব্যবহারের সময়কে কতটা শক্তি তুমি খরচা করেছো সেটা জানতে তো আমাদের দৈনন্দিন বিদ্যুৎ বিলের হিসাব নিকাশ করতে গেলে ক্ষমতার সঙ্গে শক্তিরও হিসাব নিকাশ করতে হবে সুতরাং ক্ষমতা ও শক্তিও সমান ভাবে গুরুত্বপূর্ণ বর্তনী তত্ত্বের জন্য এখন চেষ্টা করা যাক কিভাবে ক্ষমতা ও শক্তি নির্ণয় করা যায় কারণ এইগুলি ভোল্টেজ ও কারেন্ট থেকে পাওয়া যায় তো আমরা কিভাবে নির্ণয় করবো ক্ষমতা হল শক্তির বর্জন করা ও শোষণ করার হার সুতরাং গাণিতিক ভাবে আমরা সেটাকে প্রকাশ করতে পারি p≜dwdt এর দ্বারা যেটা হল শক্তি পরিবর্তনের হার ক্ষমতা পরিমাপ করা হয় ওয়াট দিয়ে এবং শক্তি পরিমাপ করা হয় জুল দিয়ে এখন যদি তুমি পূর্ব আলোচিত মৌলিক উপাদান গুলির দ্বারা ক্ষমতার মান বের করতে চাও তাহলে কি ভাবে ক্ষমতার মান বের করবে এই সমীকরণ টির দিকে লক্ষ্য করো p≜dwdt এখন আমরা যদি লিখি dwdtdwdqdqdt তুমি খুব সহজেই ভোল্টেজ ও কারেন্ট দ্বারা ক্ষমতা p কে প্রকাশ করতে পারবে dwdq হলো ভোল্টেজ যেটা আমরা আগের স্লাইড এ আলোচনা করেছি এবং কারেন্ট হল একটি নির্দিষ্ট পদার্থের মধ্যে দিয়ে আধান পরিবর্তনের হার তো এর সাহায্যে খুব সহজেই তোমরা p এর মান নির্ণয় করতে পারবে ভোল্টেজ ও কারেন্ট এর গুন আকারে তো এরা দ্বারা তোমরা বের করতে পারবে একটি পদার্থ দ্বারা কতটা ক্ষমতা শোষিত বা বর্জিত হচ্ছে কারণ এটা কোন নির্দিষ্ট পদার্থের দুই প্রান্তের ভোল্টেজ ও তার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট এর গুনফল কিন্তু তোমাকে মনে রাখতে হবে ক্ষমতা p সময়ের সঙ্গে পরিবর্তনশীল এবং এটাকে বলা হয় তাৎক্ষণিক ক্ষমতা তো যখন আমরা সাইনোসয়ডাল ওয়েভফর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করবো তখন আমরা তাৎক্ষণিক ক্ষমতা ও গড় ক্ষমতার মধ্যে সম্পর্ক স্থাপনের চেষ্টা করবো কারণ এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা DC কারেন্ট এর থেকেও AC কারেন্ট এর জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ DC কারেন্ট এর ক্ষেত্রে তুমি খুব সহজেই বলতে পারো ক্ষমতা p হল ভোল্টেজ আর কারেন্ট এর গুনফল কিন্তু AC র ক্ষেত্রে এটা নয় অন্তত গড় ক্ষমতার ক্ষেত্রে এটা নয় তাৎক্ষণিক ক্ষমতা হল অবশ্যই তাৎক্ষণিক ভোল্টেজ ও তাৎক্ষণিক কারেন্ট এর গুনফল এখন ক্ষমতার চিহ্ন ধনাত্মক তার মানে ক্ষমতা কোন পদার্থে প্রদত্ত হচ্ছে বা সেই পদার্থ দ্বারা শোষিত হচ্ছে তো এখন এই চিত্র টিকে দেখো যদি কারেন্ট ধনাত্মক প্রান্ত দিয়ে প্রবেশ করে তাহলে তোমরা বলবে ওই বিশেষ পদার্থটি দ্বারা ক্ষমতা শোষিত হচ্ছে কিন্তু যদি কারেন্ট ধনাত্মক প্রান্ত দিয়ে বেরিয়ে আসে তাহলে ওই পদার্থটি দ্বারা ক্ষমতা প্রদত্ত হচ্ছে সেই জন্য এখানে ঋণাত্মক চিহ্ন টি আসছে সুতরাং চিহ্নের রীতি হল বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ যদি তুমি সঠিকভাবে চিহ্ন দিতে ভুল করো তাহলে তোমার ক্ষমতার মান নির্ণয়েও ভুল হবে এখন আগের চিত্রে ভোল্টেজ পোলারিটি ও কারেন্ট এর দিকও নির্দিষ্ট করতে হবে তাহলে আমরা ওই বিশেষ চিহ্ন দ্বারা কি বর্ণনা করবো এই চিহ্ন রীতিটি প্যাসিভ চিহ্ন রীতি নামেও পরিচিত এটা হয় যখন কারেন্ট কোন পদার্থের ধনাত্মক প্রান্ত দিয়ে প্রবেশ করে এখানে ক্ষমতার খরচ হল ধনাত্মক এবং যখন কারেন্ট ঋণাত্মক প্রান্ত দিয়ে প্রবেশ করে তখন ক্ষমতা p হয় vi তার মানে ক্ষমতা ওই পদার্থটি দ্বারা প্রদত্ত হচ্ছে এখনএই নির্দিষ্ট দৃষ্টিভঙ্গিটি নিত্যতা সূত্রটিকে অনুসরণ করবে তার মানে একজন ক্ষমতা প্রদান করলে অন্য জন ক্ষমতা গ্রহণ করবে এই কারনে কোন ক্ষমতার বীজগাণিতিক যোগফল শূন্য হয় এখন মনে করো তোমাকে বের করতে বলা হলো কোন পদার্থের দ্বারা t0 থেকে t সময়ের মধ্যে কত পরিমাণ শক্তি গৃহীত হচ্ছে বা প্রদত্ত হচ্ছে তুমি কি ভাবে নির্ণয় করবে তোমাকে খুব স্বাভাবিক ভাবেই ক্ষমতা কে সময়ের সাপেক্ষে t0 থেকে t সময়ের মধ্যে সমাকলন করতে হবে এবং পূর্ব আলোচিত স্লাইড এ যে রীতির কথা বলা হয়েছে তার উপর ভিত্তি করে তুমি পদার্থটির দ্বারা গৃহীত ও বর্জিত শক্তির মান পেয়ে যাবে তো শক্তি কি শক্তি আর কিছুই না শক্তি হলো কাজ করার ক্ষমতা এবং এটাকে পরিমাপ করা হয় জুল দ্বারা এখনআমাদের একটা উদাহরন নেওয়া যাক যাতে করে তোমাদের ক্ষমতা ও শক্তির ধারণা টি পরিষ্কার হয় মনে করো প্রশ্ন টি এই রকম আছে একটি শক্তির উৎস একটি বাল্বের মধ্যে দিয়ে 10সেকেন্ড ধরে 2অ্যাম্পিয়ার এর কারেন্ট প্রবাহ করাচ্ছে যদি দেওয়া থাকে 23 কিলো জুল আলো এবং তাপশক্তি রূপে তাহলে বাল্বের দুই প্রান্তে ভোল্টেজ ড্রপ কত হবে এখন কি দেওয়া আছে তুমি পেয়েছ কারেন্ট i সময় ∆t এবং এখন তুমি ক্ষয়প্রাপ্ত শক্তির মান ও পেয়ে গেছো তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে তোমাকে পুনরায় দেখতে হবে ভোল্টেজ এর সমীকরণ যেটা হল আধান যেটা ওই বিশেষ পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে তার সাপেক্ষে শক্তির পরিবর্তন এখন এটা এই সমীকরণে দেওয়া আছে তোমাকে ∆q এর মান বের করতে হবে ∆q হলো কারেন্ট ও সময়ের গুনফল সময় দেওয়া আছে 10 সেকেন্ড ওই পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হলো 2 অ্যাম্পিয়ার তারমানে 20 কুলম্ব আধান ওই পদার্থের মধ্যে দিয়ে স্থানান্তরিত হচ্ছে এখন এই মানের সাহায্যে তুমি খুব সহজেই পদার্থ টির দুই প্রান্তের ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে পারবে তো এই ক্ষেত্রে পদার্থটি হলো বাল্ব সুতরাং বাল্বের দুই প্রান্তের ভোল্টেজ ড্রপ হবে 115 ভোল্ট এখন আরও একটি উদাহরন নেওয়া যাক যদি তোমাকে প্রশ্ন করা হয় যে t3 মিলি সেকেন্ড সময়ে কোন পদার্থের মধ্যে দিয়ে প্রদত্ত ক্ষমতা কত যদি তার ধনাত্মক প্রান্ত দিয়ে 5cos 60πt অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করছে এবং ভোল্টেজ v হলো 3i তো 3i মানে ভোল্টেজ টি কারেন্ট এর উপর নির্ভরশীল তোমাদের এখন কি করতে হবে তোমাকে প্রথম ভোল্টেজ এর রাশি বের করতে হবে ভোল্টেজ 3i মানে 3 এর সঙ্গে কারেন্ট i এর গুনফল যেটা হবে 15cos 60πt এখন তোমাদের বের করতে হবে ক্ষমতার মান pvi তো যেটা হবে 7560πt এখন তোমাকে বের করতে হবে t3 মিলি সেকেন্ড সময়ে ওই পদার্থটির মধ্যে দিয়ে প্রদত্ত ক্ষমতা তার মানে তোমাকে t এর পরিবর্তে 3 মিলি সেকেন্ড মানটি বসাতে হবে এবং যখন তুমি সমাধান করবে তুমি পাবে ওই পদার্থটির মধ্যে দিয়ে প্রদত্ত ক্ষমতা যেটা হল 5348 ওয়াট এখন আগের অঙ্কে যদি ভোল্টেজ v এর মান 3i এর পরিবর্তে v3didt হয় এবং অন্যান্য জিনিস গুলি অপরিবর্তিত থাকে এবং সময় আবারও 3 মিলি সেকেন্ড হয় কিভাবে তুমি নির্ণয় করবে এখন খুব সহজেই কারেন্ট এর মানকে অবকলন করে ভোল্টেজের মান বের করতে হবে তো কারেন্ট এর মান যেটা আগের উদাহরণে ছিল 5cos 60πt সুতরাং অবকলন করলে তোমরা পাবে 60π5sin 60πt এবং এর সাহায্যে তোমরা ভোল্টেজ এর মান পাবে যেটা হলো 900πsin 60πt কিন্তু ক্ষমতা pvi তোমাদের গুন করতে হবে ভোল্টেজ এর সঙ্গে কারেন্টকে যেটা আমরা আগের উদাহরণে পেয়েছি আমরা পাবো pvi 4500sin 60πt cos 60πt ওয়াট এখন 3 মিলি সেকেন্ড সময়ের জন্য তোমাকে t এর পরিবর্তে 3মিলি সেকেন্ড সময় বসাতে হবে এবং সমাধান করলে তোমরা পাবে 6396 কিলো ওয়াট এখন আমরা বোঝার চেষ্টা করি বৈদ্যুতিক বর্তনীর বিভিন্ন উপাদান গুলি যেগুলি আমরা দেখতে চলেছি মূলত দুই রকমের উপাদান আছে যেগুলি আমরা দেখবো একটি হল প্যাসিভ উপাদান এবং অন্যটি হল অ্যাকটিভ উপাদান তো অ্যাকটিভ উপাদান কি অ্যাকটিভ উপাদান হল সেইসব উপাদান যারা শক্তি উৎপাদন করতে সক্ষম অন্যদিকে প্যাসিভ উপাদান শক্তি উৎপাদন করতে অক্ষম তো সেই প্যাসিভ উপাদান গুলি কি সেগুলি হল রোধ ধারক এবং কুণ্ডলী এবং অ্যাকটিভ উপাদান গুলি কি অ্যাকটিভ উপাদান গুলি যেমন জেনারেটর ব্যাটারি অপারেশনাল অ্যামপ্লিফায়ার ইত্যাদি সুতরাং বর্তনী তত্ত্বের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাকটিভ উপাদান গুলি কি ভোল্টেজ আর কারেন্ট হল সবথেকে গুরুত্বপূর্ণ কারণ যখন তুমি কোন বৈদ্যুতিক বর্তনীর কোন অঙ্ক সমাধান করবে তখন দেখতে পাবে শক্তির উৎস হিসাবে ভোল্টেজ ও কারেন্ট কেই দেওয়া আছে এখন তুমি দেখতে পাবে দুটি ভিন্ন ধরনের শক্তির উৎস যেমন একটি হল স্বাধীন এবং অন্যটি হলো নির্ভরশীল যদি তুমি আদর্শ অবস্থা দেখো আদর্শ অবস্থায় আদর্শ স্বাধীন শক্তির উৎস একটি নির্দিষ্ট ভোল্টেজ ও কারেন্ট প্রদান করবে যেটা সম্পূর্ণভাবে বর্তনীর অন্য উপাদানের উপর নির্ভরশীল হবে না এক্ষেত্রে দুই প্রান্তের ভোল্টেজ বজায় রাখার জন্য যে পরিমাণ কারেন্টের প্রয়োজন সেটা আদর্শ স্বাধীন ভোল্টেজ উৎস প্রদান করবে কারণ আদর্শ ভোল্টেজ উৎস র ক্ষেত্রে দুই প্রান্তের ভোল্টেজ সর্বদাই সমান থাকবে এবং ক্ষমতার সমতা সমীকরণ বজায় রাখার জন্য যে পরিমাণ ক্ষমতার প্রয়োজন টা প্রদান করবে এখন বাস্তব উৎস হিসাবে ব্যাটারিকে ধরা যেতে পারে যাকে আনুমানিক ভাবে আদর্শ ভোল্টেজ এর উৎস বলা যেতে পারে যেহেতু ব্যাটারির শক্তির ক্ষয় আছে তাই ব্যাটারি আদর্শ ভোল্টেজ এর উৎস নয় সেই কারণে যখন ব্যাটারি থেকে শক্তি প্রদান করবে তখন দেখবে কিচ্ছুক্ষণ পর ব্যাটারির দুই প্রান্তের ভোল্টেজ কমে আসছে কিন্তু ব্যাবহারিক ক্ষেত্রে আমরা ব্যাটারিকে আদর্শ ভোল্টেজের উৎস হিসাবে ধরতে পারি তো যদি তোমরা আদর্শ নির্ভরশীল উৎস সম্পর্কে ভাবতে থাকো তার মানে উৎসের উপাদান অন্যকোন ভোল্টেজ বা কারেন্ট এর দ্বারা নিয়ন্ত্রিত তারমানে যখন তুমি কোনো নির্ভরশীল ভোল্টেজের উৎস বা নির্ভরশীল কারেন্টের উৎস দেখাবে তার মান বের করা হয় অন্য কোনো উপাদানের আউটপুট থেকে এটা হতে পারে কোনো বর্তনীর উপাদান একটি রোধ সেই রোধের দুই প্রান্তের ভোল্টেজ থেকে ভোল্টেজ উৎসের মান বের করা হবে তো বর্তনীতে সেই সব উৎস গুলি কিরকম দেখতে সেক্ষেত্রে কিছু নির্দিষ্ট প্রতীক আছে ওইসব উৎস গুলির জন্য যেমন স্বাধীন উৎস গুলির জন্য সধারানত যেটা আদর্শ ভোল্টেজ উৎস আর জন্য ব্যবহার হয় সেটা দেখা যায় যেটা হলো dc ভোল্টেজ উৎস আদর্শ কারেন্টের উৎস প্রকাশ করা হয় চিত্রে দেখানো প্রতীক দ্বারা যখন তুমি নির্ভরশীল উৎস দেখবে সেটা প্রকাশ করা হয় ডায়মন্ড এর মতো দেখতে চিহ্ন দ্বারা তারমানে ডায়মন্ড এর মতো দেখতে চিহ্ন দ্বারা নির্ভরশীল উৎস এবং বৃত্তের মতো দেখতে চিহ্ন দ্বারা আদর্শ উৎস প্রকাশ করা হয় একইভাবে কারেন্টের ক্ষেত্রে বর্গাকার চিহ্ন দ্বারা নির্ভরশীল উৎস এবং বৃত্তের মতো দেখতে চিহ্ন দ্বারা আদর্শ উৎস প্রকাশ করা হয় সুতরাং এর সাহাজ্যে তোমরা খুব সহজেই বর্তনীর মধ্যে ভোল্টেজের স্বাধীন ও নির্ভরশীল উৎস এবং কারেন্টের স্বাধীন ও নির্ভরশীল উৎসকে আলাদা করতে পারবে সুতরাং এইভাবে আমরা আজকের ক্লাস শেষ করতে পারি পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য উপাদান গুলি নিয়ে আরও আলোচনা করবো Glossary English Word Word Meaning Consumption কনসাম্পসান খরচ Negative নেগেটিভ ঋণাত্মক Positive পজিটিভ ধনাত্মক Power পাওয়ার ক্ষমতা Energy এনার্জি শক্তি Element এলিমেন্ট উপাদান Aspect অ্যাস্পেক্ট দৃষ্টিভঙ্গি Law of Conservation ল্য অফ কনজারভেসান নিত্যতা সুত্র Follow ফ্যলো অনুসরণ Algebraic অ্যালজেবরিক বীজগাণিতিক Circuit সারকিট বর্তনী Calculate ক্যালকুলেট নির্ণয় Integrate ইনটিগ্রেট সমাকলন Differentiate ডিফারেনসিয়েট অবকলন Convention কনভেনসান রীতি Supplied সাপ্লাইড সরবরাহকৃত Absorbed অ্যাবসরব শোষিত Capacity ক্যাপাসিটি ধারনক্ষমতা Measured মেজার্ড মাপা Heat Energy হিট এনার্জি তাপ শক্তি Expression এক্সপ্রেসান প্রকাশ Delivered ডেলিভার্ড নিষ্কৃত Basically বেসিকালি মুলত Independent ইনডিপেনডেন্ট স্বাধীন Dependent ডিপেনডেন্ট নির্ভরশীল Ideal আইডেল আদর্শ Resistor রেজিস্টার রোধ Inductor ক্যাপাসিটার ধারাক Capacitor ইনডাক্টার কুণ্ডলী